সুতরাং জিনিসগুলির ইন্টারনেটের জন্য ডিজাইনের বিষয়ে আমরা আসলে কিছু পাওয়ার আগে আসুন আমরা এই দুর্দান্ত স্লাইডটিতে ফোকাস করি যা আমরা উল্লেখ করেছি যেখানে প্রান্ত ডিভাইস ক্লাউড স্টোরেজ বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশন অংশ চারটি রয়েছে আসুন আমরা এই ভিজ্যুয়ালাইজেশনের উপর কিছুটা বিশদভাবে জানাতে পারি এটি প্রদর্শিত হল এটি একটি জিইউআইয়ের মতো যা সম্পর্কে আপনাকে চিন্তিত হতে হবে তবে বাস্তবে এটি তেমন নয় এটি কেবলমাত্র জিইউআই হওয়া বাদ দিয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি যা আসলে এটি বোঝায় এই ভিজ্যুয়ালাইজেশন সরঞ্জামটি কী সম্পর্কে কথা বলা উচিত কর্মসম্পাদক পারফরম্যান্স সূচক কী মূলত এটি সাফল্যের মাপকাঠি যা কারও জন্য মাপদণ্ডযোগ্য এবং এই পরিমাণটি বিভিন্নভাবে দেখা যায় দেখা যায় মূলত আপনি এই পরিমাণটি কেন করতে চান কারণ আপনি কিছু সাজিয়ে দেখতে চান আপনি আমাদের দেখতে চান বলতে চান যে আপনি কোনও কিছুর ঝুঁকি হ্রাস করতে চান বা কিছু নির্দিষ্ট ঝুঁকি যা যুক্ত রয়েছে তা প্রশমিত করতে চান বা আপনি ত্রুটিগুলি চিহ্নিত করতে চান পদ্ধতিতে আপনার সিস্টেমটি কতটা ভাল পারফর্ম করছে আমি আপনাদের মূলত বলতে চাই যে আপনি যদি কোনও সংস্থা হন তবে আপনি ঠিক কীভাবে বিক্রয়কে আরও উন্নত করবেন সে সম্পর্কে উদ্বিগ্ন আপনি ব্যয় হ্রাস করতে চান আপনি বিক্রয় উন্নতি করতে চান এবং আপনি রিয়েল টাইমে জিনিসগুলি দেখতে চান এটাই চাবি এখানে সুতরাং আরও অনেক কিছু রয়েছে যা এই ভিজ্যুয়ালাইজেশন সরঞ্জামটির জন্য করা উচিত যা কেবল আপনার জন্য জিনিসগুলি প্রদর্শন করা জানেন রিয়েল টাইমে অনেক কিছুই হবে আসলে হবে যা আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসে আমরা এই আইওটি ডিভাইস গেটওয়ে প্রান্ত ডিভাইস এবং ইন্টারনেট সম্পর্কে যে স্লাইডটির কথা বললাম সেগুলি বাদ দিয়ে অবশ্যই আমাদের অবশ্যই খুব আকর্ষণীয় ছবি আঁকতে হবে যা আসলে ইন্টারনেটের জন্য ডিজাইনের পুরো সংক্ষিপ্তসার দেয় এবং আসলে একটি আইওটি সিস্টেম আসলে কী অন্তর্ভুক্ত করে সুতরাং আসুন আমরা এই চারটি ব্লকের প্রতি শ্রদ্ধার সাথে যা কিছু করেছি তা খুব আকর্ষণীয় কিছুতে রাখি আমাদের আইওটি ডিভাইসগুলি নিজেরাই ঠিক রেখে দেওয়া যাক তাই প্রথম ব্লকটি হল আমি নিজেই আইওটি ডিভাইসগুলি উল্লেখ করেছি যার মধ্যে আমরা বেশিরভাগের সম্পর্কে উল্লেখ করেছি কেবলমাত্র আমি আগেই পরীক্ষা করে দেখি কিনা এগুলি কোথাও সঞ্চিত রাখুন তবে এটি কেবল একটি অংশ আমি মনে করি আমি এটিও নিতে পারি সুতরাং আমি এখান থেকে গল্পটি তৈরি করতে পারি সুতরাং এই আইওটি ডিভাইসগুলির মধ্যে আমাদের 1 থেকে এন রয়েছে আপনার একটি গেটওয়ে রয়েছে মূলত এটি একটি এম্বেডেড সিস্টেম যা এম্বেডড ওএস বা কিছু এমবেডেড কোড চলছে এবং অবশ্যই এটি প্রোটোকল অনুবাদে থাকতে পারে যা আমরা শেষ শ্রেণিতে উল্লেখ করেছি বা এর অর্থ এটিও হতে পারে যে ইন্টারনেট সিস্টেম রয়েছে সুতরাং আমি মনে করি আমার অবশ্যই এটি ইন্টারনেটের প্রতি যথাযথভাবে চিহ্নিত করা উচিত আমি ইন্টারনেটের প্রতিনিধিত্ব করার জন্য একটি মেঘ আঁকব এবং অবশ্যই ব্যবহারকারী এখানে কোথাও ডানদিকে আছেন এবং তিনি অবশ্যই উপস্থিত রয়েছেন না তিনি দূরবর্তী ব্যবহারকারী এবং তিনি আছেন আমাদের এখানে এই স্লাইডগুলির আওতায় নেই এখানে আইওটি ডিভাইস রয়েছে এই ডিভাইসগুলির মধ্যে 1 থেকে n রয়েছে এবং তিনি সত্যই এখানে নেই তিনি বা তিনি সত্যিকার অর্থে এখানে নেই ব্যবহারকারী আসলে রিমোট থেকে বসে আছেন তো আসলে কী হচ্ছে আমরা কয়েকটি জিনিস নির্দেশ করতে তীরগুলির একটি সেট আঁকব আমরা ইতিমধ্যে এখানে একটি তীর রেখেছি যা তথ্য এক দিকের কমান্ড অন্য দিক থেকে আসছে স্পষ্টতই একটি কমান্ড আসছিল সম্ভবত এই কমান্ডটি ব্যবহারকারীর কাছ থেকে আসা উচিত সুতরাং কমান্ডটি ব্যবহারকারীর কাছ থেকে এই ডিভাইসগুলিতে ফিরে আসে এবং যদি ব্যবহারকারীকে সেই আদেশটি পাস করতে হয় তবে বিশ্লেষণ থেকে আসা কিছু ডেটা অ্যাক্সেস করতে হবে সুতরাং যার অর্থ ইন্টারনেট একরকম ইন্টারনেট থেকে ব্লকের সাথে একটি লিঙ্ক রয়েছে যা বিশ্লেষণ ব্লক ডান সুতরাং এটি কী বিশ্লেষণ এবং সম্ভবত কিছু স্টোরেজ মূলত আমরা গতবার উল্লেখ করেছি যে এটি ক্লাউড স্টোরেজ হতে পারে বা এটি স্থানীয় সঞ্চয়স্থানও হতে পারে তবে যে কোনও ক্ষেত্রে বিশ্লেষণ ইঞ্জিন থাকতে হবে যার অর্থ ডেটা প্রবেশ করতে হবে এবং মূলত বিশ্লেষণের ডেটা থাকবে বিশ্লেষণের ডেটাটি আবার প্রবাহিত করতে হবে এর অর্থ ইন্টারনেটের মাধ্যমে এই বিশ্লেষণ তথ্যটি ব্যবহারকারীর বিশ্লেষণে ফিরে যেতে হবে সুতরাং আমাকে এটি পরিষ্কার লিখতে দিন আমরা এটিকে বিশ্লেষণের ডেটা বলব এখন আপনি ছবিটি দেখুন এটি একরকম গল্প সম্পূর্ণ এটি কী বলে এটি বলে যে এখানে ডিভাইসগুলির একটি সেট রয়েছে যা পরিবেশকে সংবেদন করছে এগুলি প্রতিটি 1 থেকে 1 সময় পর পর ডেটা উত্পন্ন করে এই ডিভাইসগুলি হয় ব্যাটারি চালিত বা শক্তি কাটা হয় এবং তারা একটি তারযুক্ত বা ওয়্যারলেস লিঙ্কের মাধ্যমে ডেটা দিচ্ছে সাধারণত একটি ওয়্যারলেস লিঙ্ক এবং এগুলি অতি নিম্ন পাওয়ার ডিভাইসগুলি দয়া করে মনে রাখবেন যে এগুলি সত্যই আলট্রা লো পাওয়ার ডিভাইস ব্যাটারি চালিত এমবেডড কোড চালাচ্ছে সম্ভবত একটি চলমান ছোট এম্বেড করা ওএস সুতরাং আসুন এগুলি নীচে রাখি এটি এম্বেড কোড হতে পারে বা এটি এমবেডড ওএস এম্বেড করা ওএস ডানদিকেও থাকতে পারে আমরা এম্বেড করা ওএসের বিবরণগুলি স্পর্শ করব এবং বিভিন্ন ধরণের এমবেডড ওএস আজ আইওটি ডিভাইসগুলির জন্য পরবর্তী পর্যায়ে উপলভ্য হবে তবে আসুন আমরা এটি নীচে রাখি এখানে কিছু এই ডিভাইসগুলিতে বুদ্ধিমত্তার পরিমাণ কেবলমাত্র কিছু বোবা কোড চালনার কারণে নয় বরং প্রকৃতপক্ষে কিছু থ্রেশহোল্ডগুলি দেখার জন্য বা ডেটার সাথে সামান্য কিছু দেখার জন্য বুদ্ধিমানের সামান্য পরিমাণ রয়েছে বলে মনে হয় এই গেটওয়েতে ডেটা ফরোয়ার্ড করছে এটি হতে পারে বা এটি কেবল সাধারণ বোবা ডিভাইসগুলিও হতে পারে কেবল আপনি জানেন যে ক্রমাগত ডেটা সংবেদন করা এবং এটি এই গেটওয়েতে এই ডেটা সরবরাহ করার জন্য ক্রমাগত এটি সরবরাহ করা সুতরাং ফিরে আসার পরে এইগুলি আইওটি ডিভাইসগুলি যা মূলত ডেটা সরবরাহ করে এবং এই তথ্যটি এখন বিশ্লেষণ স্টোরেজটির পথে চলেছে যার অর্থ আমি এই লিঙ্কটি সঠিকভাবে মিস করছি এটি ডেটা এটি ডেটা হতে হবে এবং এটি কমান্ড হতে হবে ডান সুতরাং এই দিক নির্দেশ দিন সুতরাং এখন আসুন আমরা এখানে আইওটি ডিভাইসগুলি দেখি যে এর মধ্যে 1 জন n এই গেটওয়ে ব্লকে এবং গেটওয়ে ব্লকে এই রুটে এই ডেটা প্রেরণ করে বিশ্লেষণ বিশ্লেষণ ব্লক বিশ্লেষণের ডেটা ফিরে আসে ইন্টারনেট বিশ্লেষণ তথ্য দূরবর্তী ব্যবহারকারীর কাছে যায় ব্যবহারকারী বিশ্লেষণটি দেখেন যে বিশ্লেষণটি তিনি ডেটা র উপর ভিত্তি করে করেন যা এই ব্লকটিতে প্রক্রিয়া করা হয়েছিল এমন ডেটার ভিত্তিতে এবং গেটওয়েতে একটি কমান্ড দেয় আসুন এখন এই সমস্তকে একটি সুন্দর গল্পে রূপান্তর করি আসুন আমরা ধরে নিই যে এই আইওটি ডিভাইসের প্রতিটি একটি বড় খামারের জায়গায় স্থাপন করা হয়েছে এবং ধরে নেওয়া যাক যে এই আইওটি ডিভাইসগুলি যা এই আয়তক্ষেত্রাকার ব্লকের দ্বারা প্রতিনিধিত্ব করে এবং বৃত্তাকার ব্লক বিজ্ঞপ্তি সিস্টেমটি আসলে একটি মাটির আর্দ্রতা ব্লক এটি হয় একটি মাটির আর্দ্রতা ব্লক হতে পারে বা এটি অন্যান্য পরিবেষ্টিত তাপমাত্রা পরিমাপ ব্লক পরিবেষ্টনের তাপমাত্রা বা এটি চাপ হতে পারে এটি আর্দ্রতা বা আর্দ্রতা মাটির আর্দ্রতা সহ পরিবেষ্টিত কোনও প্যারামিটার হতে পারে এখন ব্যবহারকারী এখানে বসে আছেন এবং তিনি একটি বিশাল খামার জমি থেকে তথ্য সংগ্রহ করছেন যেখানে এই বিতরণ সেন্সর রয়েছে যা এই গেটওয়েতে প্রতিনিয়ত ডেটা সরবরাহ করে এবং প্রত্যন্ত ব্যবহারকারী ফসলের উপর কেবল জলের চাপের দিকে তাকিয়ে আছেন সুতরাং এই সিস্টেমটি আসলে পরিমাপ করছে এবং বর্তমান পর্যায়ে স্ট্রেসের অবস্থার উপর ভিত্তি করে বর্তমান পর্যায়ে দূরবর্তী ব্যবহারকারী এখন একটি কমান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত যদি ক্ষেত্রের মধ্যে জলের চাপের বিষয়ে কোনও চাপ আছে তবে এখন দূরবর্তী ব্যবহারকারীর সিদ্ধান্ত নিতে হবে যে শস্যটি রয়েছে জরুরীভাবে আপনাকে জল সরবরাহ করতে হবে ঠিক আছে সুতরাং আপনাকে এমন কোনও এজেন্সি কল করতে হতে পারে যাতে জল সরবরাহ করতে হবে যাতে আপনি এই জমিতে জল সরবরাহ করেন এবং ফসলটি বাঁচে কিনা তা নিশ্চিত হন সুতরাং এই আদেশটি মূলত সরাসরি কোনও ব্যক্তির পক্ষে হতে পারে তাকে জলের সরবরাহের জন্য সংশ্লিষ্ট এজলাকে ফোন করার জন্য অনুরোধ করার ক্ষেত্র বা এই আদেশটি সরাসরি এজেন্সির ডানদিকে যেতে পারে এবং এজেন্সি ইন্টার্ন এই আদেশটি গ্রহণ করে এবং এই আদেশটি ব্যবহার করে খামারের জমিতে জল আসে এবং আবারও নিশ্চিত করে যে এগুলি আইওটি ডিভাইসগুলি মাটির আর্দ্রতা পরিমাপ করা শুরু করে তাই কী সুন্দর গল্প আপনার এখানে স্থানীয় ব্যবহারকারী রয়েছে এমন দূরবর্তী ব্যবহারকারীরা আপনার কাছে প্রচুর আইওটি ডিভাইস ধরে নিয়েছে যে এটি একটি খামার জমি এই সমস্ত আইওটি ডিভাইসগুলি মাটির আর্দ্রতা পরিমাপ করছে এবং ডেটা প্রবেশের আগে এই দূরবর্তী ব্যবহারকারীর প্রবেশদ্বার দিয়ে যাচ্ছে ডেটা হতে হবে একটি অ্যানালিটিক্স ইঞ্জিনে এবং ডেটা অবশ্যই পাওয়া যায় আপনি ডেটা ঘন্টা দিন সপ্তাহ মাস সংগ্রহ করেন এবং যাতে আপনি আপনার সম্পূর্ণ অঞ্চল ভৌগলিক অঞ্চল এবং সমস্ত ডেটা সেখানে ব্যবহারের জন্য খুঁজে পেতে ব্যবহার করেন প্রকৃতপক্ষে ফসলের উপর জলের চাপ এবং আপনি যে ডেটাটি রিমোট ব্যবহারকারী বুঝতে পেরেছেন তা বোঝা যাচ্ছে যে ফসলের উপর সত্যই একটি চাপ আছে এবং পরের 24 ঘন্টার মধ্যে জল সরবরাহ করা অবশ্যই একটি উদাহরণস্বরূপ বলা যাক এবং সেই কমান্ডটি এখন এজেন্সিতে ফিরে যায় যা হয় হয় জল সরবরাহ করতে হয় অথবা কমান্ডটি মাঠের সেই ব্যক্তির কাছে ফিরে যায় যাকে ডাকতে হবে এবং সেই নির্দিষ্ট ক্ষেত্রের অঞ্চলে জল সরবরাহ করতে হবে একটি খামার জমির জন্য এটি করা প্রত্যাশিত আইওটি সিস্টেম আমি কেবল জলের চাপের উদাহরণ নিয়েছি এটি অন্য কোনও ধরণের প্যারামিটার পর্যবেক্ষণ হতে পারে যা আপনি করতে চাইতে পারেন এবং আপনি লুপটি সম্পূর্ণ করতে চাইতে পারেন আইওটি র অন্য একটি উদাহরণ নেওয়া যাক সিস্টেম তবে কিছু অন্যান্য অ্যাপ্লিকেশন সম্পর্কিত আমাদের বলুন যে আপনি মোটরগাড়ি প্রয়োগে আগ্রহী ঠিক আছে সুতরাং আসুন আমরা দেখি যে মোটরগাড়ি অ্যাপ্লিকেশনগুলির জন্য আইওটি ধরণের একটি সিস্টেম আপনি কী করতে পারেন বিশেষত যদি আপনি নির্দিষ্ট প্যারামিটারগুলির সমালোচনা পর্যবেক্ষণের দিকে তাকিয়ে থাকেন তবে এর জন্য আসুন আমরা গিয়ার শিফট করি এবং বুঝতে পারি যে এটি ঘোরানো যন্ত্রের অভ্যন্তরে বল বিয়ারিংগুলি পর্যবেক্ষণ করার অর্থ কী এটি স্বয়ংচালিত ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয় তেমন প্রযোজ্য বড় উত্পাদন শিল্পগুলিতে যেখানেই আপনার বল বিয়ারিংস রয়েছে এমন ঘোরানো অংশ রয়েছে এবং আমাকে এখন জুম বাড়িয়ে দেখি এবং বল বিয়ারিংয়ের শর্ত পর্যবেক্ষণের জন্য আমরা আইওটি সিস্টেমকে একত্রে রাখার জন্য আমরা কী চেষ্টা করার চেষ্টা করছি তার একটি ল্যাব সেটআপ দেখাব আমার সামনে এই সেটআপটি আছে এতে কী আছে এটিতে একটি ডিসি মোটর রয়েছে যা মূলত এই ভারবহনটি ঘুরিয়ে দেয় এবং ভারবহন কোথায় ভারবহন ঠিক এখানেই এই ভারবহনটি আপনাকে মূলত আপনাকে অনুমতি দেবে তাই আমি মনে করি একটি বিপরীত আছে সুতরাং ভারবহনটি আপনাকে মূলত অনুমতি দেবে আপনি এখানে বলটি ভারতে চলে যেতে পারেন বলগুলি এখানে অবশ্যই আপনার বাইরের প্রতিযোগিতা থাকে এবং আপনার অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকে অভ্যন্তরীণ জাতি ঘোরে এবং একইভাবে বলগুলি হয় আপনি প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ বর্ণের গতিবিধি দেখতে পারবেন এবং এটি একটি সিস্টেম এবং এই সিস্টেমটি মূলত আপনি যা করতে চান এই বল ভারবহনটির শর্তটি পর্যবেক্ষণ করতে চান যা সমস্যা বিবরণী আমরা কীভাবে যাব কীভাবে আমরা এটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করব এবং আপনি যে পরামিতিটি পর্যবেক্ষণ করতে চান তা সমালোচনামূলক প্রশ্ন ভাল এটি মূলত একটি কাগজ দ্বারা অনুপ্রাণিত কাগজের শিরোনামটি এখানে বলা হয়েছে যে ঘন ধাতব প্লেটগুলির মাধ্যমে অপারেটিং বিয়ারিংয়ের শর্ত মনিটরিংয়ের জন্য ওয়্যারলেস টেম্পারেচার সেন্সর এটি IEEE সেন্সর জার্নালে প্রকাশিত একটি কাগজ ভলিউম 13 সংখ্যা 6 জুন 2013 এই পেপারটি IEEE সেন্সর জেনারেল প্রকাশিত হয়েছিল এবং এটির জন্য অনুপ্রেরণা পরীক্ষামূলক সেটআপ হল এই কাগজটি এখন এই কাগজটি কি বলুন এটি কী করার চেষ্টা করছে এবং আইওটি সিস্টেমের ডিজাইনের সাথে এর সংযোগ কী তা আমরা এখন আলোচনা করব আসুন প্রথমে বোঝার মাধ্যমে শুরু করি বল বিয়ারিংয়ের পর্যবেক্ষণ শর্ত মনিটরিং সম্পর্কিত বিষয়টি কী কন্ডিশন মনিটরিং কী তা নিয়ে বিশদে যাওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে মনিটরিংয়ের ফর্মগুলি কী কী আমরা যে মনিটরিংয়ের সবচেয়ে সহজ ফর্মগুলির মধ্যে একটি যা আমাদের সকলের ব্যবহৃত সময়সই রক্ষণাবেক্ষণ আপনি একটি গাড়ী কিনেন আপনি একটি স্কুটার কিনে বা আপনার দেওয়া সময়সূচী যা কিছু আপনাকে দেওয়া হয়েছে এবং সেই সময় নির্ধারিত সময়ে আপনাকে নিজের যানটি সেবার জন্য দিতে হবে যা একটি সময় রক্ষণাবেক্ষণ এখন সময় সময়োপযোগী রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সমস্যা রয়েছে এবং এতে সমস্যা রয়েছে সুতরাং এটি একটি উপায় সঠিক তারপরে অন্য উপায়টি হল যদি আপনার বল বলার মতো সমালোচনামূলক উপাদান থাকে যা আমরা এখানে আলোচনা করছিলাম অন্য ধরণের সমস্যা রয়েছে এবং উদাহরণস্বরূপ শর্ত ভিত্তিক পর্যবেক্ষণে আপনি আগ্রহী এমন একটি বিষয় কেন সক্ষম করতে হবে আপনি কি এটি করতে চান এবং কেন সময় রক্ষণাবেক্ষণের চেয়ে আলাদা শর্ত মনিটরিং নিরাপদ এবং খুব সাশ্রয়ী কার্যকর অপারেশন সক্ষম করে দেবে সময় রক্ষণাবেক্ষণে কী ঘটে তা দেখুন আপনি একটি ফ্যাট বিলের সাথে শেষ করতে পারেন কারণ অনেকগুলি হতে পারে আপনি সময়সীম রক্ষণাবেক্ষণ করেন পার্টস প্রতিস্থাপন প্রকৃতপক্ষে প্রস্তুতকারক আপনাকে বলবেন যে এই অংশটি চালিত হয়েছে এটি আমাদের 6000 কিলো মিটারের জন্য ব্যবহার করা হয় এবং এটি সঠিকভাবে প্রতিস্থাপন করা দরকার সুতরাং এটি একটি সিস্টেম বজায় রাখার এক উপায় তবে আপনি যদি সমালোচনামূলক পর্যবেক্ষণের দিকে তাকিয়ে থাকেন বিশেষত যদি ঘূর্ণনকারী অংশগুলি থাকে এবং আপনি এই শর্তটি পর্যবেক্ষণের দিকে তাকিয়ে থাকেন তবে আপনাকে সুরক্ষাটিকে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে দেখতে হবে কারণ যদি কোনও ভারসাম্য ভেঙে যায় তবে আপনি ঠিক অনেক সমস্যা করতে পারেন একটি জীবন ঝুঁকি হতে পারে এবং আপনি সব ভারবহন কোথায় পাবেন আপনি বিয়ারিং পাবেন বায়ু জেনারেটর অটোমোবাইলস এয়ারক্র্যাফ্ট যেখানেই ঘোরানো যন্ত্রপাতি রয়েছে সেখানে আপনার ভারবহন প্রয়োজন প্রকৃতপক্ষে কাগজগুলি আসলে এই বিয়ারিংগুলির শর্ত মনিটরিং করার জন্য আপনাকে বেশ কয়েকটি কারণের তালিকা দেয় এর মধ্যে একটি হতে পারে এটি কেবল উত্পাদন হতে পারে ত্রুটি এটি শ্যাফট মিসিলিনমেন্ট হতে পারে এই এখানে মোটর এবং তারপরে এই ভারবহন এবং এই ভারবহন এখানে এবং তারপরে একটি শ্যাফ্ট রয়েছে এমন একটি শ্যাফ্ট রয়েছে যা মোটরটির শ্যাফ্টটিকে আন্তঃসংযোগ করছে এটি ভারবহনটির সাথে সংযোগ স্থাপন করছে এবং আমি হতে পারি আমাদের এই খাদে একটি ত্রুটি হোক বা এটি হতে পারে কারণ এখানে লুব্রিক্যান্ট বাষ্প হয়ে গেছে এবং এটি এবং এটি ফলস্বরূপ বল ভারবহন তাপমাত্রা বৃদ্ধি করে সুতরাং এগুলির মধ্যে যে কোনও ত্রুটি মূলত এটি প্রকাশিত হবে তা হল ভারবহন সঠিক তাপমাত্রার দিক থেকে প্রকাশ পাবে সুতরাং যদি ভারবহন বৃদ্ধির তাপমাত্রা একটি ভাল সূচক হয় যে এই ভারবহনটি আসলেই ত্রুটিযুক্ত বা এটি এমন একটি পর্যায়ে চলেছে যেখানে এটির রক্ষণাবেক্ষণ বা প্রতিস্থাপনের সঠিক প্রয়োজন সুতরাং এটি হল সত্য যে আপনি অবশ্যই একটি প্যারামিটার এবং সেই পরামিতিটি দেখতে হবে তা অবশ্যই তাপমাত্রা ভাল বলে মনে হচ্ছে সুতরাং এখন আপনি জানেন যে আপনি এই বল ভারবহন তাপমাত্রা পরিমাপ করতে চান সুতরাং আমরা যা করেছি আমরা এই তারটি এখানে রেখেছিলাম সুতরাং এই তারটিটি মূলত ব্যবহৃত হয় কারণ এটি একটি ল্যাব সেটআপ আপনি কোনওভাবেই এটি পরিমাপ করতে চান তা আপনি জানতে চান আপনি কোনওভাবে ভারবহন পরিমাপ করতে চান এবং সুতরাং আপনি যা রাখেন তা আমাদের থার্মোমিটারের সহজ জিনিসটি বলতে দিন যা আপনি করতে চান তা হল একটি ল্যাব বা একটি শিল্প থার্মোমিটার যা কেবল এখানে এই ভারবহনটির তাপমাত্রাটি পরিমাপ করবে ভাল এটি একটি উপায় আপনি যদি কোনও স্বয়ংক্রিয় পরিমাপের উপায়টি করতে চান তবে আপনি এটি কিছুটা আকর্ষণীয় উপায়ে করতে পারবেন এবং এই কাগজটি আসলে এটি সম্পর্কে কথা বলে এটি যা করে তা হল চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন এবং চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন তাপমাত্রায় পরিবর্তনের সাথে আনুপাতিক সুতরাং আপনি এখানে অন্য একটি গুরুত্বপূর্ণ পরামিতিটি অপরিহার্যভাবে দেখছেন এবং প্রায়শই আইওটি সিস্টেমে এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আপনি সম্ভবত সরাসরি তাপমাত্রাটি পরিমাপ করতে পারবেন না তবে পরিবর্তে আপনি চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন পরিমাপ করতে পারেন তাপমাত্রার পরিবর্তনের সাথে মিল এখন আপনি কীভাবে নিশ্চিত করতে পারেন যে চৌম্বকীয় ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়েছে যার অর্থ আপনার চুম্বকের প্রয়োজন হবে তাই না স্পষ্টতই যদি আপনি এই সুন্দর ছোট্ট ছবিটিতে ফিরে যান তবে আপনি দেখতে পাবেন যে আমি আসলে চুম্বক ইনস্টল করেছি এখানে এটি একটি চৌম্বক এটি দেখতে পারেন এটি একটি চুম্বক তবে এটি একটি চক্র অধিকার এটি পরবর্তী পর্যায়ে কেন একটি চাপ হিসাবে রয়েছে তার বিশদে আমরা আসব আপনি একটি চাপ একটি ছোট আরক এবং আরেকটি ছোট আরক এবং তার পিছন ফিরে আবার বড় চাপের সাথে দুঃখিত আরও বড় চাপ নয় একটি ছোট ছোট চাপ এবং অন্য একটি চাপ রয়েছে এবং আপনার কাছে রয়েছে এই এখানে বড় চাপ ভাল যার অর্থ এই চুম্বক যদি দুঃখিত যদি এই চৌম্বকটি উত্তপ্ত হয়ে ওঠে যদি এই চাপটি চৌম্বকটির চৌম্বকীয় ক্ষেত্রটি উত্তাপিত করে এবং যদি আপনি এই চৌম্বকটির চৌম্বকীয় চৌম্বকীয় ক্ষেত্রটি চৌম্বকীয় পরিবর্তনের চৌম্বকীয় ক্ষেত্রটি পড়তে সক্ষম হন তবে কার্যকরভাবে পড়ুন ক্রমাঙ্কিত হন তাপমাত্রাটি পরিমাপ করেন এই ভারবহন অধিকার এটি প্রায়শই ঘটে যখন আপনি কথা বলবেন এই অর্থে এটি একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ যা আপনি বিভিন্ন কারণে বেশ কয়েকটি কারণে সরাসরি আগ্রহের পরামিতিটি পরিমাপ করতে না চাইতে পারেন উদাহরণস্বরূপ একটি জিনিস আপনি যদি এই কেসটি গ্রহণ করেন তবে আপনি এই ভারবহন তাপমাত্রাটি কোনও আইআর থার্মোমিটারের সাথে সঠিকভাবে আক্রমণাত্মকভাবে পড়তে পারতেন আপনি আমাদের নিতে পারেন আইআর থার্মোমিটার এবং প্রদর্শন করতে এবং বলতে পারেন যে আপনি একটি মরীচি নিতে পারেন আইআর বিম থার্মোমিটার এবং ঠিক এই আক্রমণাত্মক পদ্ধতিতে তাপমাত্রাটি পরিমাপ করুন